ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স - I Engineering Mathematics- I এর এই আলোচনায় আপনাদের স্বাগতম এটা লেকচার নম্বর 21 আজ আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং বিশেষত ইম্প্রপার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথমে ইম্প্রপার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব এবং তারপর এই ইন্টিগ্রাল গুলোকে কিভাবে গণনা করা হয় সেটা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এখানে এগুলির প্রপার ইন্টিগ্রাল যেগুলি আমরা সাধারণত ব্যবহার করি উদাহরণস্বরূপ একটি ইন্টিগ্রাল যদি এই abfxdx টি প্রপার হয় যদি এই ইন্টিগ্রালের রেঞ্জ a থেকে b ফাইনাইট হয় আর তবে f একটা ইন্টিগ্রান্ড হয় আর সেটা x কে a থেকে b তে বাউন্ড করবে সুতরাং যদি f বাউন্ডেড হয় আর a থেকে b ফাইনাইট হয় তাহলে ইন্টিগ্রালের রেঞ্জও ফাইনাইট হবে সেক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রালকে প্রপার বলব তাবে আজ এখন আমরা ইম্প্রপার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব তাহলে ইম্প্রপার ইন্টিগ্রাল এখানে abfxdx হল ইম্প্রপার আর যদি উদাহরণস্বরূপ এই a ∞ এবং b ∞ হয় বা এর মধ্যে যেকোনো একটি ইনফিনিটি হয় অর্থাৎ a ∞ অথবা b∞ অথবা দুটোই a ∞ এবং b∞ এই f ইন্টিগ্রান্ডটি এখানে যদি এই x এর জন্য a থেকে b এর রেঞ্জে আনবাউন্ড হয় সেক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রালকে ফার্স্ট টাইপের ইম্প্রপার ইন্টিগ্রাল বলবো দ্বিতীয়তঃ যদি এই fx টি এই a থেকে b এর রেঞ্জে এক বা একাধিক পয়েন্টে আনবাউন্ডেড হয় তবে আমরা তাকে সেকেন্ড টাইপের ইম্প্রপার ইন্টিগ্রাল বলবো সুতরাং প্রথম ক্ষেত্রে লিমিটটি হয় a অথবা b ∞ অথবা দুটোই ∞ ∞ থেকে ∞ হয় কিন্তু এখানে fx ফার্স্ট টাইপের ইন্টিগ্রালে বাউন্ডেড যেখানে দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই অ্যা fx টি a এবং b এর মধ্যে আনবাউন্ডেড এবং a থেকে b এর মধ্যে এবং এই ইন্টিগ্রালের লিমিটগুলি এখানে ফাইনাইট থার্ড টাইপের ইম্প্রপার ইন্টিগ্রাল হল যখন আমরা এই দুই ধরণের ইন্টিগ্রালগুলি মেশাই সুতরাং এখানে রেঞ্জগুলির মধ্যে একটি হল হয় a অথবা এই b ∞ হয় বা উভয়ই ∞ হয় পাশাপাশি f ও এই x এর রেঞ্জের মধ্যে কিছুটা আনবাউন্ডেড হয় তবে আমরা এটিকে থার্ড টাইপের ইম্প্রপার ইন্টিগ্রাল বলি সুতরাং প্রপার ইন্টিগ্রালের উদাহরণ হল আমাদের এখানে 02x21dx রয়েছে সুতরাং এখানে x21 ইন্টিগ্রান্ডটি এই x এর 0 থেকে 2 এর মধ্যে বাউন্ডেড এবং 0 এবং 2 এর রেঞ্জেও ফাইনাইট সুতরাং আমরা এখানে ∞ এবং এই fx দেখছি না ইন্টিগ্রান্ডটিও বাউন্ডেড সুতরাং এই ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রালগুলিকে প্রপার ইন্টিগ্রাল বলি উদাহরণস্বরূপ আমাদের কাছে 01sin x xdx আছে সুতরাং এক্ষেত্রে কেউ ভাবতে পারেন যে এখানে x ডিনোমিনেটরে রয়েছে এবং এই x এর রেঞ্জ যদি 0 থেকে ∞ হয় তবে ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হতে পারে তবে এটি সেটি নয় কারণ আমরা যদি এখানে লিমিটটি বিবেচনা করি তবে x এর লিমিটটি 0 এবং এই sin x x এর মধ্যে হয় সুতরাং এই লিমিটটি ফাইনাইট লিমিটটি 1 আমরা জানি যে এই লিমিটটি 1 সুতরাং এখানে এই ইন্টিগ্রান্ডের লিমিটের মানটি এই x হিসাবে 0 থেকে ∞ এর মধ্যে থাকে সেক্ষেত্রেও আমরা এই ইন্টিগ্রালকে প্রপার ইন্টিগ্রাল বলব কারণ এটি 0 থেকে 1 এর রেঞ্জের কোনও বিন্দুতে আনবাউন্ডেড নয় এবং লিমিটটিও ফাইনাইট সুতরাং এই ইন্টিগ্রালটিও প্রপার ইন্টিগ্রাল এবার ইম্প্রপার ইন্টিগ্রালগুলিতে আসা যাক এখানে আমাদের উদাহরণস্বরূপ এই 0cos xdx রয়েছে সুতরাং এটি এক ধরণের ফার্স্ট টাইপের ইম্প্রপার ইন্টিগ্রাল কারণ এখানে একটি লিমিটে আমরা ∞ দেখতে পাচ্ছি তবে যে কোনও পয়েন্টে ইন্টিগ্রান্ডটি বাউন্ডেড সুতরাং এটি ফার্স্ট টাইপের ইন্টিগ্রাল দ্বিতীয়ত এটি 01dx সুতরাং এক্ষেত্রে রেঞ্জটি ফাইনাইট তবে এখানে ইন্টিগ্রান্ডটিতে x টি 1 এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে আনবাউন্ডেড হয়ে উঠছে সুতরাং এক্ষেত্রে x টি এই উপরের লিমিট a এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে উঠছে এবং তাই এটি দ্বিতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রাল এটি এখানে তৃতীয় ধরণের বা মিশ্রিত ধরণের ইম্প্রপার ইন্টিগ্রাল কারণ লিমিটটি আনবাউন্ডেড সুতরাং এখানে আমাদের উপরের লিমিটটি হল ∞ এবং x টি 1 এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে এবং 1 এই ইন্টিগ্রালের রেঞ্জ হওয়ার সাথে সাথে এই ইন্টিগ্রান্ডটি 11 x2 ও ∞ এর দিকেই যাচ্ছে সুতরাং এক্ষেত্রে ইন্টিগ্রান্ডও ∞ হয়ে উঠছে এবং রেঞ্জটিও ফাইনাইট নয় সুতরাং এই ইন্টিগ্রান্ডটি তৃতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রাল সুতরাং কীভাবে এই ধরনের ইম্প্রপার ইন্টিগ্রালগুলি মূল্যায়ন করা যায় প্রথমে আমরা ফার্স্ট টাইপের জন্য আলোচনা করব উদাহরণস্বরূপ আমাদের কাছে এই afxdx রয়েছে এবং ধরুন যে এই b ∞ এর দিকে চলছে সুতরাং এটি ফার্স্ট টাইপের ইন্টিগ্রাল এবং আমরা ধরে নিচ্ছি যে এই b ∞ এর কাছাকাছি চলেছে সুতরাং এই ক্ষেত্রে আমরা কী বিবেচনা করব আমরা a থেকে R এর সাথে ইন্টিগ্রাল বিবেচনা করব এই b যেটি ∞ আমরা এই R দ্বারা প্রতিস্থাপন করছি এবং তারপরে আমরা এই R থেকে ∞ তে যাচ্ছি এই ক্ষেত্রে এখানে আমরা এই ইনফিনিটির মত সুতরাং এটি প্রথম ধরণের ইন্টিগ্রাল এবং এটা মূল্যায়ন করার জন্য আমরা এই ∞ কে এই R দ্বারা প্রতিস্থাপন করব এবং তারপরে এই ইন্টিগ্রাল aRfxdx মূল্যায়ন করার পরে এখানে আমরা লিমিটটি নেব এবং যদি এই লিমিটটি বজায় থাকে তবে আমরা বলি যে এটি এই ইন্টিগ্রাল বা ইন্টিগ্রাল কনভার্জ এবং যদি এই লিমিটটি বজায় না থাকে তবে আমরা সেই লিমিটটিকে বলি যে ইন্টিগ্রালটির কোন অস্তিত্ব নেই বা ইন্টিগ্রাল ডাইভার্জ সুতরাং এখন এই ক্ষেত্রে আমাদের এমন একটা পরিস্থিতি হতে পারে যে এটি এখানে আগের ইন্টিগ্রালটি দেখানোর পরিবর্তে এই b টি ছিল ∞ এবং এখন আমরা ধরে নিচ্ছি যে এটি নিচের রেঞ্জ ∞ সুতরাং আবার আমাদের কাছে প্রথম ধরণের ইম্প্রপার ইন্টিগ্রাল আছে এক্ষেত্রে আমরা এখানে একই ধারণা ব্যবহার করব আর আমরা লিমিটটি R থেকে ∞ এর উপর নেব আর এই ∞ টি R এ পরিবর্তন হবে এবার আমরা এই ইন্টিগ্রাল ফার্স্ট ফর্ম Rbfxdx কে এই মূল্যায়ন করব এবং তারপরে আমরা এই ইন্টিগ্রালের মূল্যায়নের পর লিমিটটি R টেন্ডিং টু ∞ R tending to ∞ হিসাবে নেব আমরা যদি আবার এই প্রথম ধরণের ইন্টিগ্রালটি নিই তবে আমাদের এখানে উভয় লিমিটই রয়েছে ∞ এবং এটি ∞ সুতরাং এই ক্ষেত্রে আমরা কী করব আমরা এই ইন্টিগ্রালটিকে দুটি ভাগে ভাগ করব একটি আমরা এই lim⁡R1→∞ নেব সুতরাং আমরা এখানে এই R1 নিয়েছি ∞ কে আমরা R1 দিয়ে প্রতিস্থাপন করেছি এবং এই ∞ কে আমরা এই R2 দিয়ে প্রতিস্থাপন করেছি আমরা এই R1→∞ এবং R2→∞ নিয়েছি সুতরাং আবার আমাদের এখানে এই ইন্টিগ্রাল ∞ রয়েছে এবং যদি ডানদিকের এই লিমিটগুলি এখানে উপস্থিত থাকে তবে আমরা বলি যে এই লিমিটটি কনভার্জেন্ট অথবা এই ইন্টিগ্রালটি কনভার্জেন্ট তা না হলে এটি ডাইভারজেন্ট ইন্টিগ্রাল বা ইন্টিগ্রালটির কোন অস্তিত্ব নেই বা আমরা এই দুটিকে একসঙ্গে করতে পারি lim⁡R1→∞ R2→∞ আর আমরা R1R2fxdx থেকেও নিতে পারি এটাও একই ব্যাপার এখন আমরা প্রথম প্রকারের ইম্প্রপার ইন্টিগ্রালগুলি কীভাবে মূল্যায়ন করতে হবে তা দেখব উদাহরণস্বরুপ এখানে 22x2x4 1dx রয়েছে সুতরাং এক্ষেত্রে যে তিনটি ক্ষেত্রে আমরা এটি করব এই কে আমরা সরিয়ে দেব এবং আমরা এটিকে R দিয়ে প্রতিস্থাপন করব তাহলে আমাদের কাছে এই ইন্টিগ্রাল এর সমান R টু ∞ লিমিট রয়েছে এবং এই 2 টু R এবং 2x2x4 1 রয়েছে এটি R টু ∞ R to ∞ এর সমান এটি এখন পার্শিয়াল ফ্র্যাকশনগুলো করব সুতরাং এটি x2 1 এবং x21 তাহলে 1x2 11x2 1 হবে সুতরাং ঠিক 2x2x4 1 হবে তারপর আবার আমরা সেখানে এই পার্শিয়াল ফ্র্যাকশন করব তাহলে আমাদের কাছে lim⁡R→∞ 2R1x2 11x2 1dx রয়েছে সুতরাং এটি 1x2 11x2 1 এর পার্শিয়াল ফ্র্যাকশন এবং সমস্ত কিছু এই dx রয়েছে তাহলে আমাদের আছে lim⁡R→∞ 2R1x2 11x2 1dx lim⁡R→∞2R121x 11x 11x21dx lim⁡R→∞2R121x 1dx 2R121x1dx2R1x21dx lim⁡R→∞12ln x 1x1 x 2R lim⁡R→∞12ln R 1R1 12ln 13R 2 12×0 12ln 3 2 2 12ln 3 2 2 সুতরাং এই ইন্টিগ্রালটি হয় এবং এটি এই ইম্প্রপার ইন্টিগ্রালের মান দ্বিতীয়টি উদাহরণস্বরূপ আমাদের কাছে 0sin x dx রয়েছে সুতরাং এই ক্ষেত্রেও একই কৌশলগুলি ব্যবহার করে আমাদের রয়েছে lim⁡R→∞0Rsin x dx sin x হবে cos x এবং তারপরে আমাদের লিমিট 0 থেকে R হবে সুতরাং এটি lim⁡R→∞1 cos R হবে এবং আমরা যখন এই cos R এর জন্য lim⁡R→∞ নিই তখন এই লিমিটটির কোন অস্তিত্ব থাকে না এই ক্ষেত্রে এই দ্বিতীয়টির ক্ষেত্রে লিমিটটির কোন অস্তিত্ব নেই এবং আমাদের কাছে অবশ্যই এই lim⁡R→∞1 cos R আছে এবং লিমিটটির কোন অস্তিত্ব নেই বা এই ক্ষেত্রে ইন্টিগ্রালটি কনভার্জ হয় না সুতরাং লিমিটটির কোন অস্তিত্ব নেই সুতরাং প্রথম ক্ষেত্রে এই ইম্প্রপার ইন্টিগ্রালকে আমরা কনভার্জেন্ট বলি এবং এখানে এই এক্সপ্রেশন দ্বারা তার মানটি মান বলা দ্বিতীয় ক্ষেত্রে এই ইম্প্রপার ইন্টিগ্রালটি কনভার্জ নয় কারণ আমরা এই ইন্টিগ্রালকে মূল্যায়ন করতে পারি না ঠিক আছে সুতরাং আমরা দ্বিতীয় রকমের ইম্প্রপার ইন্টিগ্রালের মুল্যায়ন করা শিখব সেগুলি হল abfxdx এর মত যেখানে f a টু b এর কোনও পয়েন্টে আনবাউন্ডেড হয় এখানে এই ধরুন যে এই f হল আর x টেন্ডিং টু b সুতরাং উপরের লিনমিটটি যখন x এর উপরের লিমিটে পৌঁছে যাচ্ছে তখন এই fx কনভার্জিং হয়ে আর 0 হয়ে আনবাউন্ডেড হয়ে যাচ্ছে এবং এই ধরণের ইন্টিগ্রালগুলির জন্য যখন এই fx b কে এক্সটেন্ড করে ইনফিনিটি হয়ে যাচ্ছে আমরা এই টি এখানে এবং এইভাবে দেখিয়ে মূল্যায়ন করব এখানে আমরা এই টি চালু করেছি এবং b থেকে বিয়োগ করেছি সুতরাং সমস্যাটি ছিল b তে সুতরাং আমরা এখন b ε তে পৃথক হয়েছি কারণ fx ইনফিনিটির দিকে যাচ্ছিল যখন x b এর দিকে সরে যাচ্ছিল সুতরাং আমরা এখন এই b ε তৈরি করতে b কে এড়াব এবং এখন এটি একটি খুব সুন্দর ইন্টিগ্রাল এই প্রপার ইন্টিগ্রালকে আমরা ইন্টিগ্রালের মূল্যায়নের জন্য ব্যবহৃত উপায়গুলি ব্যবহার করে মূল্যায়ন করব এবং পরে আমরা ডানদিক থেকে লিমিট টেন্ডিং টু 0 লিমিটটি নেব সুতরাং এখানে আমাদের এই ইন্টিগ্রাল আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন f ইনফিনিটি হয়ে যায় যখন x a তে যায় আপনি একই ধারণা ব্যবহার করবেন আর এখন আমরা এখানে একটি a ব্যবহার করব আবার এটি a যেখানে ইন্টিগ্রালের সমস্যাটি এড়ানো গেল এবং পরবর্তীতে আমরা এই ইম্প্রপার ইন্টিগ্রালের মান বের করার জন্য এই কে পজিটিভ দিক থেকে 0 এর দিকে নিয়ে যাব সুতরাং দ্বিতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রালের মূল্যায়ন করার জন্য আমাদের কাছে x c এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে অন্য একটি পয়েন্ট আছে c হল a b এর মধ্যের একটি পয়েন্ট এবং এই fx টি আনবাউন্ডেড হচ্ছে তাহলে এটি দ্বিতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রাল এবং এই ক্ষেত্রে আবার আমরা ইন্টিগ্রাল a টু c এবং c টু b কে ভাঙব এবং যেহেতু সমস্যাটি তখন c তে ছিল তাই আমরা c থেকে কে বিয়োগ করে সেটা এড়ানোর চেষ্টা করব সুতরাং আমাদের a টু ac εfxdx আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার ইন্টিগ্রালটি ছিল c টু b তবে আমাদের c তে সমস্যা রয়েছে তাই আমরা এটিকে সরিয়ে cεbfxdx নিচ্ছি সুতরাং আপনার যদি উভয় প্রান্তে f→∞ ইন্টিগ্রাল থাকে x→a এবং x→b এর মতো তাহলে এটা এটি দ্বিতীয় ধরণের ইন্টিগ্রাল সুতরাং এই ক্ষেত্রে আমরা এই abfxdx কে এই a1b 2fxdx দিয়ে মূল্যায়ন করতে পারি সুতরাং এখন আমরা এখানে কিছু উদাহরণ নেব যেখানে আমরা আবার একটি মূল্যায়ন করতে পারি এক্ষেত্রে আমাদের কাছে এই f রয়েছে যা উভয় প্রান্তেই ইনফিনিটির দিকে এগিয়ে চলেছে আমরা এই ইন্টিগ্রালকে কিছু মাঝামাঝি জায়গায় এখানে অন্য কোনও পয়েন্টে যেমন a টু c এবং তারপরে c টু b এর মতো ভেঙে ফেলতে পারি এবং তারপরে আমরা ঠিক আগের ইন্টিগ্রালগুলির মত করে সেটা করতে পারি সুতরাং আমাদের দুটি আলাদা ইন্টিগ্রাল রয়েছে এবং এই c ডট এইটি এবং প্রথমটি আমরা এই a1 দিয়ে পরিচালনা করব এবং দ্বিতীয়টি আমরা এই b 2 দিয়ে পরিচালনা করব যেমনটি আমরা উপরে করেছি এখানে কীভাবে দ্বিতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রালকে মূল্যায়ন করা যায় টা দেখব উদাহরণস্বরূপ আমাদের এই 01dx1 x রয়েছে সুতরাং এখানে যখন x 1 এর দিকে যাচ্ছে এটি আনবাউন্ডেড হয়ে উঠছে আমাদের ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে উঠছে সুতরাং এই ক্ষেত্রে আপনি কী করবেন আমরা ϵ→001 ϵdx1 x নেব সুতরাং যে পয়েন্টে ফাংশনটি আনবাউন্ডেড হয়ে উঠছিল আমরা 1 ϵ দ্বারা সেটটিকে প্রতিস্থাপিত করেছি তাহলে আমরা 0 থেকে 1 এ যাচ্ছি না তবে আমরা 0 থেকে 1 ϵ এ যাচ্ছি যেখানে আমাদের একটি সুন্দর ইন্টিগ্রাল আছে এবং পরে আমরা সেখানে এই লিমিটটি নেব সুতরাং এখানে এই ইন্টিগ্রালের মানটি কি আমাদের এই ইন্টিগ্রালটি 0 থেকে 1 ϵ এবং 1 x 12 যা আমরা ইন্টিগ্রেড করলে আমাদের হবে 1 x121201 ϵ 21 x01 ϵ 2√1 1 ϵ √1 2√ϵ 1 22 2 সুতরাং এটি এই ইন্টিগ্রালের মান এই ইন্টিগ্রাল্টটি কনভার্জেন্স এবং মানটি হল 2 দ্বিতীয় উদাহরণটি আমরা নিয়েছি 02dx2x x211dx2x x2 2012 2dx2x x2 আমরা এই পয়েন্টটি যেখানে ফাংশনটি আনবাউন্ডেড হয়ে উঠছিল সেটিকে এড়িয়ে গেছি এখন উভয় ক্ষেত্রেই আমাদের এটি ইন্টিগ্রেট করতে হবে এবং তারপরে পরে আমরা এই লিমিট 10 এবং এই 20 কে বসাব সুতরাং আসুন আমরা এখানে এই ইন্টিগ্রালটি দেখে নিই আমাদের আছে dxx2 x12∫12 x1xdx12 ln x 12ln x2 x উদাহরণস্বরূপ এখানে 10 থেকে পজিটিভ দিকে এবং এই মানগুলি আমরা প্রথমে এখানে লিখব উপরে এখানে 1 রয়েছে 12ln 12 1 2012ln 2 22 সুতরাং ϵ 0 এর দিকে যায় এটি আবার ∞ হবে সুতরাং এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় না কারণ আমরা এখানে ∞ পাচ্ছি তাহলে এটাই ঠিক সুতরাং আমাদের কাছে 2 x আছে এবং এটি ∞ সুতরাং এখানে ∞ তে যাচ্ছে এটাও ∞ তে যাচ্ছে আমাদের ইন্টিগ্রালটি ∞ হয়ে উঠছে এবং এটি ∞ ∞ সুতরাং এটি কনভারর্জেন্ট নয় সুতরাং এই ক্ষেত্রে আমরা এই মানটি পাব যার অর্থ এই ইন্টিগ্রালটি কনভার্জ নয় কারণ এটি কনভারর্জিং হলে ∞ এর দিকে যেত এবং এটা ইন্টিগ্রাল ডাইভার্জ এখানে আমরা এই টেস্ট ইন্টিগ্রালগুলি সম্পর্কে আরও আলোচনা করব কারণ পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা এটা কনভার্জ এটা ইন্টিগ্রাল কনভার্জ না এটা ডাইভার্জ কোন পরীক্ষা না করেই কীভাবে করা যায় তা দেখব সেখানে আমরা এই টেস্ট ইন্টিগ্রালগুলি ব্যবহার করব এটি টেস্ট ইন্টিগ্রাল - I এটি সেখানে ব্যবহৃত হবে সুতরাং আমাদের a টু R রয়েছে এটাকে পরে আমরা R→∞ নেব সুতরাং আমাদের এই ইন্টিগ্রাল aR1xpdx রয়েছে যা আমরা সহজেই গণনা করতে পারি এই a একটি পজিটিভ সংখ্যা সুতরাং এখানে 1x b যখন আমরা এটি ইন্টিগ্রেট করব আমাদের have 1xp আছে এবং এই 1 আসবে সুতরাং x p1 এবং তারপরে p1 তাহলে 1 p ও আসবে সুতরাং এটি ইন্টিগ্রাল আর তখন a টু R তবে এটি p≠ 1 নেওয়ার মতো কারণ আমরা যখন p1 নিই তখন আমরা এই 1x পাব যা x এর লগারিদম এবং তারপরে আমরা লিমিটটি নেব সুতরাং p1 হলে দুটি সম্ভাবনা হবে তখন এটি ইন্টিগ্রাল হবে এবং তারপরে p1 হবে এটি ইন্টিগ্রাল হবে এবং তারপরে আমরা এখানে উপরের লিমিটটি Rp 1 দিয়ে প্রতিস্থাপন করতে পারি এবং আমরা নিচের লিমিটটি a দিয়ে প্রতিস্থাপন করতে পারি আর আমরা এখানে এই ইন্টিগ্রালটি পাব সুতরাং p1 এর জন্য আমাদের কাছে ln Ra আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন p≠1 আমরা 11 p1Rp 1 1ap 1 পাব সুতরাং এইগুলি এই a টু R এর জন্য ইন্টিগ্রালের মান এবং যখন আমরা এই R→∞ নিলাম তখন এখানে কি হচ্ছে তা দেখব সুতরাং প্রাথমিকভাবে আমাদের টেস্ট ইন্টিগ্রাল a1xpdx এর সম্পর্কে আগ্রহ রয়েছে আমরা ইতিমধ্যেই এটি গণনা করেছি এখন আমরা লিমিটগুলো দেব a1xpdxaR1xpdx p≤1 1p 11ap 1p1 আমাদের আরও একটি ইন্টিগ্রাল রয়েছে যা টেস্ট ইন্টিগ্রালের জন্য ব্যবহৃত হবে একে টেস্ট ইন্টিগ্রাল II বলা হয় aϵb1x apdx এবং এই ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রাল a ϵ টু b কে বিবেচনা করব সুতরাং এখানে আমাদের আছে x → a এটি ইনফাইনাইট হয়ে উঠছে তাই আনবাউন্ডেড সুতরাং আমাদের দ্বিতীয় ধরণের ইন্টিগ্রাল আছে সুতরাং a ϵ আমরা এটিকে গণনা করব এবং আবার এখানে একই ধারণা ব্যববহার করব আমাদের 1x ap রয়েছে যা আমরা ইন্টিগ্রেট করতে পারি সুতরাং আবার দুটি কেস হবে যখন p 1 যখন আমাদের এই ln x a হবে যা ln b a ln দেবে এবং যখন p ≠ 1 হবে তখন আপনি এটির সাথে ইন্টিগ্রেট করবেন আর এটা হবে 11 p1b ap 1 1p 1 এখন আমরা আবার কেসটি নিয়ে আলোচনা করব যে যখন ϵ→0 হবে তখন কী হবে ab1x apdxϵ→0⁡aϵb1x apdxp≥1 11 p1p 1p1 সুতরাং আবার এই ইন্টিগ্রালটি টেস্ট ইন্টিগ্রাল হিসাবে ব্যবহৃত হবে এবং আমরা এই ফলাফলটি p≥1 এই ∞ কে ব্যবহার করব এবং এই ইন্টিগ্রালটি p1 হলে কনভার্জ হবে সুতরাং আজ আমরা এই রকম abfxdx এর ইম্প্রপার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করলাম এবং এর দুটি সম্ভাবনা রয়েছে যা a ∞ এবং অথবা b∞ এবং f টি আনবাউন্ডেড আমরা আরও দেখেছি যে এমন একটি পরিস্থিতি হতে পারে যে fx টি axb এর এক বা একাধিক পয়েন্টে আনবাউন্ডেড হচ্ছে সুতরাং সেক্ষেত্রে এটিও দ্বিতীয় ধরণের একটি ইম্প্রপার ইন্টিগ্রাল এবং আমরা দেখেছি কীভাবে সেই লিমিটটি ব্যবহার করে সেই ইন্টিগ্রালগুলিকে মূল্যায়ন করা যায় আবার যদি এটি প্রথম ধরণের হয় তবে এই ইনফিনিটিকে তা সে নীচের রেঞ্জেই থাকুক বা উপরের রেঞ্জেই থাকুক আপনি একটি ফাইনাইট নম্বর R দ্বারা সেটা প্রতিস্থাপন করবেন এবং তারপরে আমরা ইন্টিগ্রালটিকে মূল্যায়ন করব আমরা লিমিটটি R টেন্ডিং ∞ হিসাবে নেব দ্বিতীয় ক্ষেত্রে যে পয়েন্টে ফাংশনটি আনবাউন্ডেড হয় সেটা আমরা একটি ছোট সংখ্যার ব্যবহার করে এড়িয়ে যাই যা পরে আমরা 0 এর দিকে সরিয়ে নিয়ে যাই অর্থাৎ লিমিটের ক্ষেত্রে 0 এর দিকে যায় সুতরাং আমরা সেই ইন্টিগ্রালগুলি গণনা করতে পারি তবে পরবর্তী বক্তৃতায় আমরা দেখতে পাব যে কীভাবে গণনা না করেই আমরা বলব যে ইন্টিগ্রালটি কনভার্জ না ডাইভার্জ এখানে এই রেফারেন্সগুলি আমরা এই লেকচারটি প্রস্তুত করতে ব্যবহার করেছি আপনাকে অনেক ধন্যবাদ